মৌলিক ধারণা উদাহরণ সুতরাং এই কোর্সে স্বাগত জানাই যেখানে আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মৌলিক বিষয়গুলি নিয়ে আলোচনা করব সুতরাং নির্ভরশীল উৎসগুলিকেও আলোচনা করা হবে সেগুলিই হল বিষয় এবং আমরা প্রাথমিক ধারণা অর্থাৎ মৌলিক ধারণাগুলি থেকে শুরু করব এবং সেখান থেকে ধীরে ধীরে অনেক গভীর বোঝার দিকে চলে যাব এবং প্রথমে ডিসি অংশটি আলোচনা করা হবে এবং তারপর সিঙ্গল ফেজ থ্রি ফেজ সার্কিট সবকিছুই আলোচনা করা হবে যার মধ্যে রেজোন্যান্স বা উপপাদ্যের জন্য সর্বাধিক গুরুত্ব দেওয়া হতে পারে এবং যাতে চৌম্বকীয় কাপলড সার্কিটের বিষয়টিও থাকতে পারে এবং তারপর সিঙ্গল ফেজ ট্রান্সফরমারের জন্য এবং ভোল্টেজ রেগুলেশনের পরে ইকুইভ্যালেন্ট সার্কিটের বিষয়ে প্রথম বছরের যেকোনও কোর্সে যে বিষয়গুলি থাকে সেগুলি সবই আলোচনা করা হবে তারপর থ্রি ফেজ ইন্ডাকশন মেশিনের বিষয়ে ইকুইভ্যালেন্ট সার্কিট পর্যন্ত সামান্য আলোচনা করা হবে যেটুকু প্রথম বর্ষের কোর্সের আওতায় আছে এবং তারপর সেই ডিসি মেশিন তাই এইভাবে শুরু করা যাক প্রথম বিষয়টি হল মৌলিক ধারণা সুতরাং সাধারণত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সমস্ত শাখা আসলে দুটি বিষয়ের উপর ভিত্তি করে গঠিত যা হল বৈদ্যুতিক সার্কিট তত্ত্ব এবং তড়িৎচুম্বকীয় তত্ত্ব তাই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন শাখা যেমন পাওয়ার সিস্টেম কন্ট্রোল সিস্টেম ইলেকট্রিক মেশিন ইন্সট্রুমেন্টেশন তারপর ইলেকট্রনিক্স তারপর কমিউনিকেশন সবই ইলেকট্রিক সার্কিট তত্ত্বের উপর ভিত্তি করে গঠিত সুতরাং এই কোডগুলি মূলত প্রথম সেমিস্টার বা প্রথম বর্ষের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্রদের জন্য উপযুক্ত এবং তাই আমরা খুব প্রাথমিক বিষয় থেকে শুরু করব সুতরাং মৌলিক বৈদ্যুতিক সার্কিট তত্ত্ব কোর্সটি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোর্স এবং অবশ্যই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শিক্ষার প্রথম সেমিস্টারের ছাত্র বা প্রথম বর্ষের ছাত্রের জন্য এটি একটি চমৎকার সূচনা বিন্দু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মানে এটি বিদ্যুৎ সংক্রান্ত সমস্ত বিষয়গুলিকে বিবেচনা করে তারপর ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন তারপর ইন্সট্রুমেন্টেশন সুতরাং আমি বলতে চাইছি যে প্রথম বর্ষের যারা এই সমস্ত বিষয়ে পাঠরত তারা সকলেই এই কোর্সটি নিতে পারেন সুতরাং এবং মূলত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে চিন্তা করলে আমরা প্রায়শই যে বিষয়টিতে আগ্রহী হই তা হল আসলে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে বৈদ্যুতিক শক্তির স্থানান্তর যখন আমরা আমাদের বাড়ির বৈদ্যুতিক সার্কিটের দিকে কখনও তাকাই অথবা কোনও পাওয়ার জেনারেটিং স্টেশনে কোথাও দেখে থাকতে পারি তখন সাধারণ ধারণা হিসাবে এই ধারণাটিই আমরা পাই তবে চূড়ান্ত বিষয়টি হল আমরা এক বিন্দু থেকে অন্য বিন্দুতে শক্তির স্থানান্তর করতে প্রায়শই আগ্রহী হই যা আসলে শক্তিও স্থানান্তর করছে সুতরাং এগুলি করার জন্য আমাদের বৈদ্যুতিক ডিভাইসগুলির আন্তঃসংযোগ প্রয়োজন সুতরাং এবং এই ধরনের আন্তঃসংযোগ একটি বৈদ্যুতিক সার্কিট হিসাবে পরিচিত হয় যেমন আমি যদি এটি দ্বারা চিহ্নিত করি যদি এই জিনিসটি এই প্লেইনটি আমাদের বৈদ্যুতিক ডিভাইসগুলির মধ্যে একটি আন্তঃসংযোগের প্রয়োজন হয় এবং এই ধরনের আন্তঃসংযোগই হল একটি বৈদ্যুতিক সার্কিট এবং বৈদ্যুতিক সার্কিটের প্রতিটি উপাদানকে এক একটি এলিমেন্ট বলা হয় সুতরাং আমাদের আসলে যা প্রয়োজন তা হল আমাদের বৈদ্যুতিক যন্ত্রগুলির একটি আন্তঃসংযোগ প্রয়োজন এবং আন্তঃসংযোগ হবে শুধুমাত্র তারের মাধ্যমে অর্থাৎ শুধুমাত্র পরিবাহী তারগুলির মাধ্যমে এবং এই ধরনের আন্তঃসংযোগকে বৈদ্যুতিক সার্কিট বলা হয় এবং বৈদ্যুতিক সার্কিটের প্রতিটি উপাদান এক একটি এলিমেন্ট হিসাবে পরিচিত এর মানে বৈদ্যুতিক সার্কিটের প্রতিটি উপাদানই একটি এলিমেন্ট অতএব একটি বৈদ্যুতিক সার্কিট হল বৈদ্যুতিক উপাদানগুলির একটি আন্তঃসংযোগ সুতরাং আমি বলতে চাইছি যে বৈদ্যুতিক উপাদানগুলি বৈদ্যুতিক সার্কিটের একটি অংশ তাই সার্কিট হল বৈদ্যুতিক উপাদানগুলির বৈদ্যুতিক আন্তঃসংযোগ সুতরাং শুধু একটি চিত্রে একটি সাধারণ বৈদ্যুতিক সার্কিট দেখানো হয় তাই এটি 4টি মৌলিক উপাদান নিয়ে গঠিত শুধু এই সার্কিটটি দেখুন এটি চারটি মৌলিক উপাদান নিয়ে গঠিত তাই একটি হল ভোল্টেজের উৎস তাই এটি খুব মৌলিক বিষয় যা আমরা শুরু করেছি সুতরাং এটি একটি ভোল্টেজ উৎসকে চিহ্নিত করে এটি বলে যে ব্যাটারির এই প্রতীকচিহ্নটি পরে আসবে এটি সুইচ এবং এটি পরিবাহী উপাদান যদি এটি বন্ধ হয় তবে এটিও বন্ধ হবে এটি খোলা থাকলে এটিও খোলা হবে এবং এটি আসলে একটি পরিবাহী তার এবং এটি হল বাতি এবং এটিকে তার ফিলামেন্ট বলে ধরা যাক এটি টাংস্টেন দিয়ে তৈরি সুতরাং এটি একটি সাধারণ সার্কিট তাই এই ধরনের একটি সাধারণ সার্কিটে যখন একটি বাতি সংযুক্ত করা হয় তখন তার অনেকগুলি অ্যাপ্লিকেশন রয়েছে যেমন টর্চ লাইট বা সার্চ লাইট ইত্যাদি। সুতরাং এটি একটি সাধারণ বৈদ্যুতিক সার্কিট এখানে ব্যাটারি হল ভোল্টেজের উত্স এখন এটিতে আসা যাক তাই মূলত কি হবে এখানে ইলেকট্রিক চার্জ রয়েছে যা মূলত ইলেকট্রন এখানে একে ইলেকট্রন হিসাবেই লেখা হয় সুতরাং এই ইলেকট্রনগুলি সার্কিটের মাধ্যমে প্রবাহিত হবে ব্যাটারিতে রাসায়নিক শক্তির কারণে অবশ্যই ব্যাটারিতে উপস্থিত রাসায়নিক শক্তির কারণে এটি ঘটে থাকে ব্যাটারির বিষয়ে সামান্য নিশ্চয়ই জানা আছে এবং পদার্থবিদ্যায় ব্যাটারি নিয়ে পড়াশোনাও করা হয়েছে সুতরাং এখানে যা হবে তা এখানে রাসায়নিক বিক্রিয়াকে বিবেচনা করবে না এটি আরেকটি অন্য বিষয় তবে সেখান থেকে আমরা যা কিছু শিখেছি তা নিয়েই কথা বলি সুতরাং ব্যাটারির রাসায়নিক শক্তির কারণে সার্কিটের মধ্য দিয়ে চার্জ প্রবাহিত হবে এই চার্জ ব্যাটারির রাসায়নিক পদার্থ থেকে শক্তি লাভ করে এবং বাতিতে শক্তি সরবরাহ করে তাই এই নেগেটিভ চার্জের বিষয়ে আমি একটু পরে আসছি সুতরাং এই চার্জ প্রকৃতপক্ষে রাসায়নিক পদার্থ থেকে এবং ব্যাটারি থেকে শক্তি অর্জন করে এবং বাতিতে শক্তি সরবরাহ করে প্রকৃতপক্ষে এখান থেকে আসলে শক্তি বাতিতে আসছে এবং ব্যাটারির ভোল্টেজ হল চার্জের একক দ্বারা অর্জিত শক্তির একটি পরিমাপ এটি যেন ব্যাটারির মধ্য দিয়ে প্রবাহিত হয় পরে দেখবেন ভোল্টেজ আরও কিছু বিশদ বিষয় কিন্তু আপাতত ব্যাটারির ভোল্টেজ হল শক্তির একক চার্জের একটি পরিমাপ যা ব্যাটারির মধ্যে দিয়ে প্রবাহিত হয় তবে অবশ্যই সুইচটি যেন বন্ধ থাকে কিন্তু একটি বিষয় হল যে এই পরিবাহী তারে ধরুন এটি একটি তামার তার এবং সেখানে প্লাস্টিকের ইনসুলেশন থাকবে আর এই টাংস্টেন বা টাংস্টেন তার আসলে কপারের তুলনায় ভালো পরিবাহী নয় সেই বিষয়ে আমরা পরে আসব এবং কিন্তু প্রশ্ন হল তারগুলি তামার পরিবাহী দিয়ে তৈরি যা আমি এইমাত্র বলেছিলাম এবং তারের উপর যে প্রলেপ দেখেছি তা বৈদ্যুতিক ইন্সুলেশন দ্বারা একে অপরের থেকে অন্তরক ছিল তাই ইলেকট্রনগুলি আসলে তামার পরিবাহকের মধ্য দিয়ে সহজে চলাচল করে কিন্তু প্লাস্টিকের ইন্সুলেশনের মাধ্যমে নয় সুতরাং এখানে এই তারটি আছে কিন্তু এটি প্লাস্টিকের ইন্সুলেশন এবং যে সুইচটি আমি বলেছিলাম সেটি কারেন্টকে অনুমতি দেবে সুইচ বন্ধ করলে কারেন্ট প্রবাহিত হবে যদি খোলা থাকে তবে কারেন্ট প্রবাহিত হবে না সুতরাং এবং বাতিটি আসলে আমি বলেছিলাম যে এতে টংস্টেন তার রয়েছে এটি উচ্চ তাপমাত্রা সহ্য করতে পারে সুতরাং টাংস্টেন বৈদ্যুতিক পরিবাহী হিসাবে তামার মতো নয় অর্থাৎ সমতুল্য নয় এবং ইলেকট্রনগুলির আসলে টাংস্টেনের পরমাণুর সাথে সংঘর্ষের অভিজ্ঞতা হয় কারণ তামার পরিবাহীর মধ্য দিয়ে যে কোনও চার্জ বা ইলেকট্রন যে ভাবে প্রবাহিত হয় টাংস্টেন তারগুলিতে সেভাবে হবে না এবং এক্ষেত্রে টংস্টেন তারের পরমাণুর সাথে সংঘর্ষ হবে সুতরাং তাই টংস্টেন তারটি গরম হয়ে যাবে এবং আমরা বলতে পারি যে টংস্টেন তারের বৈদ্যুতিক রোধের মান বেশি ছিল সুতরাং এইভাবে ব্যাটারির রাসায়নিক ক্রিয়া দ্বারা শক্তি ইলেকট্রনগুলিতে এবং তারপরে টাংস্টেনে স্থানান্তরিত হয় যেখানে এটি তাপশক্তি হিসাবে উপস্থিত হয় সুতরাং টংস্টেন যথেষ্ট গরম হয়ে ওঠে এতটা যে আলো নির্গত হয় সুতরাং আমি এখানে একটি প্রশ্ন রাখব আসলে এই বিষয়টি নিয়ে অনেক প্রশ্ন রয়েছে যখন আমি এটি সরাব সুতরাং যে ইলেকট্রনের প্রবাহ যাই হোক না কেন আমাকে এই সার্কিটে যেতে দিন একটু অপেক্ষা করুন আগে দেখা যাক আসলে ইলেক্ট্রনগুলি এই তামার পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে যখন এটি ঘটে তখন টংস্টেনের সাথে সংঘর্ষ ঘটে এবং তাই এটি এখানে তাপ সৃষ্টি করছে সুতরাং তার মানে আমরা বলতে পারি যে টংস্টেনের একটি বৈদ্যুতিক রোধ আছে এবং আমি এখানে একটি প্রশ্ন রাখব আমরা দেখেছি যে বাল্বটি 40 ওয়াট 60 ওয়াট এবং 100 ওয়াট ইত্যাদি তাই তাদের বিভিন্ন সব ফিলামেন্ট আছে যেগুলি টাংস্টেন ফিলামেন্ট তাই এখানে প্রশ্নটি হল এই টাংস্টেন ফিলামেন্টের ব্যাস কত সেটি নিয়ে কারণ যদি তা খুঁজে বের করা যায় তাহলে দেখা যাবে সেটি একটি মুদ্রার মত এবং এই টাংস্টেন ফিলামেন্টের মুদ্রার ব্যাস কত সেটিই একটি প্রশ্ন সুতরাং আপাতত 40 ওয়াট যা পরে 40 ওয়াট 60 ওয়াট বা 100 ওয়াট হিসাবে দেখতে পাব অতএব ব্যাটারিতে রাসায়নিক ক্রিয়া দ্বারা শক্তি স্থানান্তরিত হয় কারণ ব্যাটারির একটি রাসায়নিক ক্রিয়া রয়েছে সুতরাং সেই শক্তি ইলেক্ট্রনে রূপান্তরিত হয় এবং তারপরে টাংস্টেনে যায় যেখানে তা তাপ হিসাবে উপস্থিত হয় সুতরাং টংস্টেন যথেষ্ট গরম হয়ে যায় যাতে আলো নির্গত হয় সুতরাং এটি একটি মৌলিক দর্শন যা একটি সাধারণ সার্কিট এটি হল একটি সাধারণ সার্কিট যাতে ডিসি ভোল্ট একটি সাধারণ সুইচ তার এবং টংস্টেন বাতি রয়েছে যেগুলি 40 60 বা 100 ওয়াটের বাল্ব যাই হোক না কেন সুতরাং এখন একক পরিমাপের পদ্ধতিটি কী হবে আসলে সমস্ত ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে এই বিষয়টি সত্য যে আমরা বেশ কয়েকটি পরিমাপযোগ্য রাশির সাথে মোকাবিলা করি যেমন একটি রাশি হিসাবে ভোল্টেজ তারপর কারেন্ট হিসাবে অ্যাম্পিয়ার পাওয়ার হিসাবে ওয়াট ইত্যাদি তাই আমার মতে পরিমাপ অবশ্যই একটি স্ট্যান্ডার্ড ভাষায় প্রকাশ করা উচিত যাতে সমস্ত ইঞ্জিনিয়ারিং পেশাদাররা বুঝতে পারে যা দেশ নির্বিশেষে যেখানেই পরিমাপ করা হোক না কেন এই ধরনের একটি আন্তর্জাতিক পরিমাপের ভাষাই হল আন্তর্জাতিক সিস্টেম ইউনিট একেই আমরা সংক্ষেপে SI ইউনিট বলি এটি একটি আন্তর্জাতিক সিস্টেম ইউনিট যাকে আমরা SI ইউনিট বলি সুতরাং 1960 সালে ওজনের উপর সাধারণ সম্মেলনের দ্বারা গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতেই ওজন পরিমাপ করা হয় সুতরাং আমরা সেই SI একক গুলিকেই অনুসরণ করি আমরা এককগুলিকে আন্তর্জাতিক সিস্টেমের একক হিসাবে গণ্য করি অন্যভাবে যাকে আমরা SI বলি সুতরাং এই আন্তর্জাতিক ব্যবস্থায় মূলত 6টি প্রধান বা মৌলিক একক রয়েছে শুধুমাত্র 6টি মৌলিক একক আমাদের প্রয়োজন হয় যা থেকে অন্যান্য সমস্ত ভৌত রাশির একক পাওয়া যেতে পারে সুতরাং টেবিল 11 এটি যে 6টি মৌলিক এককের প্রয়োজন সেগুলিকে এবং তাদের চিহ্নগুলিকে অর্থাৎ SI ইউনিটগুলি দেখায় যা সারা বিশ্বে ব্যবহৃত হয় সুতরাং SI ইউনিটের একটি বড় সুবিধা হল যে এটি 10 এর ঘাতের উপর ভিত্তি করে প্রেফিক্স এর সাহায্যে ছোট এবং বড় ইউনিটগুলিকে মৌলিক এককগুলির সাথে সম্পর্কিত করতে ব্যবহার করা যায় সুতরাং টেবিল 12 SI এককগুলি দেখায় এবং সেই চিহ্নগুলি প্রথমে এই 6টি মৌলিক SI ইউনিটে আসবে সুতরাং এগুলি হল ছয়টি মৌলিক একক একটি হল আলোর তীব্রতার একক ক্যান্ডেলা যাকে সিডি বলা হয় আরেকটি হল তাপগতিগত তাপমাত্রা কেলভিন সংক্ষেপে K প্রতীক দ্বারা চিহ্নিত করা হয় এবং দৈর্ঘ্যের একক মিটার যার প্রতীক হল m আরেকটি রাশি ভরের একক কিলোগ্রা্ এটি কেজি আরেকটি রাশি হল সময় এর একক সেকেন্ড একটি বৈদ্যুতিক প্রবাহ যার একক অ্যাম্পিয়ার এই হল 6 টি আন্তর্জাতিক একক বা SI ইউনিট যার থেকে অন্য সমস্ত এককগুলি প্রাপ্ত করা যেতে পারে সুতরাং এই হল 6টি মৌলিক SI ইউনিট সুতরাং এটি মনে রাখা উচিত এবং তারপর টেবিল 12 এ এসে দেখতে হবে যে SI একক এবং তাদের প্রতীকগুলি কী কী তাই এখানে অনেকগুলি 1 বা 2 আছে আমি একে এভাবে উপস্থাপন করছি যে যদি এখানে 10 এর ঘাত 18 হয় তবে একে exa বলে এর প্রতীক হল বড় হাতের E অর্থাৎ ক্যাপিটাল E এটা হল 10 এর ঘাত 15 যাকে বলা হয় পেটা এটা হল ক্যাপিটাল P তারপর 10 এর ঘাত 12 হলে আমরা বলি টেরা এটা ক্যাপিটাল T তারপর 10 এর ঘাত 9 হলে এটি গিগা যার প্রতীক হল ক্যাপিটাল G তারপর যখন 10 এর ঘাত 6 এ আসে তখন এটি মেগা এর প্রতীক M এবং তাই 10 এর ঘাত 3 হলে আসলে এটি কিলো সুতরাং সেই অনুযায়ী এটি K হয় এইভাবে ডেকা ডেসি সেন্টি মিলি মাইক্রো ইত্যাদি হয় কিন্তু শেষেরটি হল 10 এর ঘাত 18 এটি হল অ্যাটো একে আমরা ছোট হাতের a অর্থাৎ স্মল a দিয়ে চিহ্নিত করি 10 এর ঘাত 15 হলে এটিকে বলা হয় ফেমটো যার চিহ্ন f এবং 10 এর ঘাত 12 হলে এটি পিকো যার চিহ্ন p ইত্যাদি সুতরাং 1018 থেকে 10 18 পর্যন্ত এইগুলি আসলে SI সিস্টেমে ব্যবহৃত প্রেফিক্স যেগুলিকে গুণ করে অন্যান্য একক গুলি পাওয়া যায় সুতরাং এই হল প্রথম মৌলিক 6 টি SI ইউনিট এবং এইগুলি SI প্রেফিক্স তাই এগুলি আমাদের জানা উচিত এর পরবর্তীতে চার্জ এবং তড়িৎপ্রবাহ এখন বৈদ্যুতিক চার্জের ধারণাটি সমস্ত বৈদ্যুতিক ঘটনা ব্যাখ্যা করার অন্তর্নিহিত নীতি একটি বৈদ্যুতিক সার্কিটে সবচেয়ে মৌলিক পরিমাণ হল বৈদ্যুতিক চার্জ এখানে আমরা বৈদ্যুতিক চার্জের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পর্যালোচনা করব তারপর বৈদ্যুতিক প্রবাহ অর্থাৎ কারেন্টের বিষয়টি আসবে আসলে বৈদ্যুতিক প্রবাহ হল চার্জ প্রবাহের পরিবর্তনের হার এ বিষয়ে আমরা একটু পরে আসছি সুতরাং প্রথম বিষয়টি হল আধানটি বাইপোলার যার মানে হল যে বৈদ্যুতিক প্রভাব পরিলক্ষিত হয় তা ঋণাত্মক চার্জ এবং ধনাত্মক চার্জের পরিপ্রেক্ষিতে বর্ণনা করা হয় সুতরাং চার্জ বাইপোলার তাই এর অর্থ হল বৈদ্যুতিক প্রভাবগুলি ধনাত্মক এবং ঋণাত্মক চার্জের পরিপ্রেক্ষিতে বর্ণনা করা হয় দ্বিতীয় বিষয় হল পরীক্ষামূলক পর্যবেক্ষণ অনুসারে প্রকৃতিতে যে চার্জগুলি ঘটে তা হল ইলেকট্রনিক চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক যা আসলে e এর মান এটি ক্লাস 12 এর পদার্থবিদ্যা থেকেও জানতে পারবেন যে e 1602 10 19 কুলম্ব সুতরাং এই একমাত্র চার্জ যা প্রকৃতিতে ঘটবে অথবা ইলেকট্রনিক চার্জের এই মানের পূর্ণ সংখ্যার গুণিতক হবে এবং তৃতীয় বিষয়টি হল বৈদ্যুতিক প্রভাবগুলি চার্জের পৃথকীকরণ এবং গতিশীল চার্জ উভয়ের দ্বারাই সংঘটিত হয় এবং চতুর্থ বিষয়টি হল চার্জের নিত্যতা সূত্র যা বলে যে চার্জ সৃষ্টি বা ধ্বংস হয় না শুধুমাত্র স্থানান্তরিত হয় সুতরাং এটি সৃষ্টি বা ধ্বংস করা যায় না শুধুমাত্র এটি স্থানান্তর করা যেতে পারে এইভাবে একটি সিস্টেমের মোট বৈদ্যুতিক চার্জের বীজগাণিতিক সমষ্টির মান সর্বদা অপরিবর্তিত থাকে সুতরাং চতুর্থ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তাই এটি মনে রাখা উচিত সুতরাং বৈদ্যুতিক চার্জের প্রভাবগুলি অনুভব করা যেতে পারে উদাহরণস্বরূপ যখন আমরা আমাদের পশমী সোয়েটারটি খুলে ফেলি তখন অনেক সময় এটি আমাদের শরীরে লেগে থাকতে দেখি অথবা একটি কার্পেট ধরে হাঁটতে গিয়ে অনেক সময় দেখেছি একটু শক লাগতে পারে এগুলি আসলে বৈদ্যুতিক চার্জ আমি বলতে চাইছি যে যখন আমরা আমাদের পশমী সোয়েটারটি খুলি তখন বৈদ্যুতিক চার্জের কারণে দেখতে পাই যে আমাদের শরীরে এটি আটকে আছে এবং তাই শুধুমাত্র কার্পেটে হাঁটার করার সময় কখনও কখনও আমরা একধরনের শক অনুভব করি সুতরাং তাই চার্জ হল পদার্থ যে পারমাণবিক কণাগুলির সমন্বয়ে গঠিত তার একটি বৈদ্যুতিক ধর্ম যা কুলম্বে পরিমাপ করা হয় সুতরাং চার্জের ইউনিট বা একক হল কুলম্ব এবং এটি পারমাণবিক কণাগুলির একটি বৈদ্যুতিক ধর্ম যে কণাগুলির সমন্বয়ে এই পদার্থটি গঠিত এই চার্জকে কুলম্ব এককে পরিমাপ করা হয় এখন বৈদ্যুতিক চার্জের প্রবাহ বিবেচনা করুন আসলে এটিকে পৃষ্ঠা নম্বর হিসাবে দেখবেন না সুতরাং এখন বৈদ্যুতিক প্রবাহ বিবেচনা করুন বৈদ্যুতিক চার্জের একটি অনন্য বৈশিষ্ট্য হল এটি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হতে পারে তার মানে এটি চলমান অর্থাৎ চার্জ এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা যেতে পারে তাই এই চার্জগুলি প্রবহমান যখন এটিকে শক্তির অন্য রূপে রূপান্তরিত করা যায় এবং চার্জগুলির গতিশক্তি উৎপন্ন হয় এবং এই বৈদ্যুতিক চার্জের প্রবাহকে আমরা তড়িৎপ্রবাহ বা কারেন্ট বলি সুতরাং এটি দেখার সহজ উপায় হল এই যে যখন আমরা জানি যে একটি পরিবাহী তারে বেশ কয়েকটি পরমাণু থাকে এবং একটি ব্যাটারি হচ্ছে ইলেক্ট্রোম্যাগনেটিক অর্থাৎ তড়িৎচুম্বকীয় বলের একটি উৎস সুতরাং যখন একটি পরিবাহী তার একটি ব্যাটারির সাথে সংযুক্ত থাকে তার খুব দ্রুত উদাহরণ হল যা আমরা দেখেছি যে ভোল্টেজের উৎস হল ব্যাটারি সুইচ পরিবাহী তার এবং একটি টাংস্টেন বাতি চার্জগুলি প্রবাহিত হতে বাধ্য হয় যখন একটি ব্যাটারি থাকে এবং একটি পরিবাহী তারের মাধ্যমে ব্যাটারিকে সংযুক্ত করা হয় তাহলে কী হবে চার্জগুলির মধ্যে ধনাত্মক চার্জগুলি এক দিকে প্রবাহিত হয় এবং ঋণাত্মক চার্জগুলি বিপরীত দিকে চলে যায় এই ভাবে একটি খুব সহজ যুক্তিতে চার্জের এই গতিটি বৈদ্যুতিক প্রবাহ তৈরি করে এখন চার্জের কোন দিকটিকে আমরা তড়িৎপ্রবাহের অভিমুখ হিসাবে বিবেচনা করব প্রচলিত পদ্ধতি বা কনভেনশন হল ধনাত্মক চার্জের প্রবাহের অভিমুখ অর্থাৎ ঋণাত্মক চার্জের প্রবাহের বিপরীত অভিমুখকেই তড়িৎপ্রবাহের অভিমুখ হিসাবে বিবেচনা করা হয় এটি পরবর্তী চিত্র 12 এ দেখানো হয়েছে সুতরাং যদি এই চিত্রটির দিকে তাকান ধরুন এটি ব্যাটারি এটি সেই চার্জ প্রবাহিত দেখানোর জন্য একটু বড় করে দেখানো হয়েছে সুতরাং এটি আসলে ঋণাত্মক চার্জ প্রবাহিত এটি নেগেতিভ টার্মিনাল এটি পজিটিভ টার্মিনাল সুতরাং ধনাত্মক চার্জ এই ভাবে এই দিকে প্রবাহিত হবে সুতরাং এটি হল টার্মিনাল থেকে প্রবাহের অভিমুখ তাই প্রচলিত প্রথা অনুযায়ী এটি হচ্ছে কারেন্টের অর্থাৎ তড়িৎপ্রবাহের অভিমুখ অথবা অন্যভাবে বললে এটি ঋণাত্মক চার্জের প্রবাহের বিপরীত অভিমুখ এই হল টার্মিনাল এটি ঋণাত্মক চার্জের প্রবাহ তাই এটি বিপরীত অভিমুখে প্রবাহিত হচ্ছে সুতরাং এটি আসলে কনভেনশন তাই লক্ষ্য করা যায় যে কনভেনশনটি হল ধনাত্মক চার্জের প্রবাহের অভিমুখ বা ঋণাত্মক চার্জের প্রবাহের বিপরীত অভিমুখে যা এই 12 নম্বর চিত্রে দেখানো হয়েছে সুতরাং এই হচ্ছে ধনাত্মক চার্জের প্রবাহের দিক যা হল তড়িৎ প্রবাহের দিক বা ঋণাত্মক চার্জের প্রবাহের বিপরীত অভিমুখ সুতরাং চার্জের গতির কারণে সৃষ্ট বৈদ্যুতিক প্রভাবগুলি চার্জ প্রবাহের হারের উপর নির্ভর করে চার্জ প্রবাহের হার বৈদ্যুতিক প্রবাহ হিসাবে পরিচিত ধরুন যদি q চার্জ হয় t হল সময় এবং i হল প্রবাহ সুতরাং আসলে i dqdt সুতরাং গাণিতিকভাবে কারেন্ট এবং চার্জ এবং সময়ের মধ্যে সম্পর্ক হল i dqdt এটি একটি সমীকরণ 11 যেখানে i হচ্ছে কারেন্ট অ্যাম্পিয়ারে q হল কুলম্বে চার্জ এবং t হল সময় সেকেন্ডে সুতরাং মূলত i dqdt লক্ষ্য করুন যে 1 অ্যাম্পিয়ার 1 কুলম্ব প্রতি সেকেন্ডে তার মানে এই বামপক্ষে 1 অ্যাম্পিয়ার হলে এই ডানপক্ষে 1 হতে হবে সুতরাং এটি কুলম্ব এটি সেকেন্ড তাই এটি প্রতি সেকেন্ডে 1 কুলম্ব হবে ধরুন যদি q উদাহরণ স্বরূপ এমন একটি মান ধরুন অর্থাৎ এমনভাবে ডেটা নিন যে dq এর মান 5 হলে dt ও 5 হয় সুতরাং প্রতি সেকেন্ডে 1 কুলম্ব হবে সুতরাং সময় t0 এবং t এর মধ্যে চার্জ স্থানান্তরটি 1 নং সমীকরণের উভয় পক্ষকে একত্রিত করে প্রাপ্ত হয় তার মানে ধরুন প্রারম্ভিক সময়ে t t0 এবং চূড়ান্ত সময় হল t তারপর এই সমীকরণটি ইন্টিগ্রেট করলে যদি এই সমীকরণটি পাওয়া যায় তাহলে সেই q এর মানের জন্য t t0 থেকে t পর্যন্ত idt কে ইন্টিগ্রেট করা যেতে পারে অর্থাৎ এখানে dq i dt তাই q সুতরাং সেই সমীকরণটি আমরা q t 0 থেকে idt লিখছি এর মানে হল চার্জ স্থানান্তরিত হয় যদি সময় t0 এবং t এর মধ্যে থাকে সুতরাং এটি হল সমীকরণ q এটি হল সমীকরণ 12 সুতরাং সমীকরণ 1 অনুযায়ী কারেন্টকে একটি ধ্রুবক মানের ফাংশন হতে হবে যার মানে এখানে এই সমীকরণ 1 থেকে এটি বোঝায় যে কারেন্ট আসলে একটি ধ্রুবক মানের ফাংশন হওয়া প্রয়োজন সুতরাং ধ্রুবক মানের ফাংশন যেমন আমরা পরে দেখব যেটি বিভিন্ন ধরণের কারেন্ট হতে পারে অর্থাৎ চার্জের মান বিভিন্ন উপায়ে সময়ের সাথে পরিবর্তিত হতে পারে আমরা dc এবং ac উভয়ই দেখব ac এর ক্ষেত্রে আমরা দেখতে পাব যে কারেন্ট এর মান সময়ের সাথে পরিবর্তিত হয় এবং dc এর ক্ষেত্রে আসলে কারেন্ট এর মান ধ্রুবক অর্থাৎ সময়ের সাথে পরিবর্তিত হয় না সুতরাং যখন একটি কারেন্ট এর মান সময়ের সাথে ধ্রুবক থাকে তখন আমরা বলি যে আমাদের ডাইরেক্ট কারেন্ট বা ডিসি রয়েছে এইভাবে একটি ডাইরেক্ট কারেন্ট বা ডিসি হল একটি কারেন্ট যা সময়ের সাথে অপরিবর্তিত থাকে সুতরাং আমি বলতে চাইছি যে এই ক্ষেত্রে সময় যাই হোক না কেন কারেন্টের মান সর্বদাই ধ্রুবক হবে অন্যদিকে একটি কারেন্ট যার মান সময়ের সাথে পরিবর্তিত হয় এবং পর্যায়ক্রমে দিক বিপরীত হয় যা হল সেক্ষেত্রে একে বলা হয় অল্টারনেটিং কারেন্ট এই অল্টারনেটিং কারেন্টকে আমরা এখনই এসি সার্কিটের জন্য দেখতে পাব না তবে কিছু চিত্র এবং অন্যান্য জিনিসগুলি আমি বোঝার জন্য দেখাব সুতরাং এইভাবে একটি অল্টারনেটিং কারেন্ট হল একটি কারেন্ট যা পর্যায়ক্রমে সময়ের সাথে পরিবর্তিত হয় যার মানে এটি হতে থাকবে সুতরাং আমাদের বাড়িতে অল্টারনেটিং কারেন্ট ব্যবহার করা হয় কারণ আজকাল আমাদের ঘরের সমস্ত গ্যাজেটগুলিই এসি সোর্স অর্থাৎ এসি পাওয়ারে চলে তাই এসি সার্কিট পরে দেখব প্রথমে ডিসি তারপর এসি আমাদের সমস্ত বৈদ্যুতিক সরঞ্জামগুলি চালাতে যেমন রেফ্রিজারেটর টোস্টার এয়ার কন্ডিশনার এবং অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি এগুলো সবই এসি পাওয়ার এসি ভোল্টেজ এসি কারেন্ট কিন্তু dc তে কারেন্ট এর মান ধ্রুবক তাই চিত্র 13 আসলে একটি dc কারেন্টের মান দেখায় এবং তারপর ac কারেন্ট যা একটি সাইন তরঙ্গ সুতরাং এই ক্ষেত্রে এটি একটি তরঙ্গকে বোঝায় এটি সাইনোসয়েডাল এবং এটি এই চিত্র 13 এ সামান্য অংশ কেটে দেখানো হয়েছে সুতরাং এটি একটি ডিসি কারেন্ট এটি কারেন্ট এটি টাইম সেকেন্ডে এটি ধ্রুবক ধরুন বর্তমান ডিসি কারেন্ট হল 3 অ্যাম্পিয়ার এটি একটি ধ্রুবক একটি উল্লেখযোগ্য বিষয় হল এটি আসলে একটি পর্যায়ক্রমিক তরঙ্গ এটি পর্যায়ক্রমে থেকে এ পরিবর্তিত হয় সুতরাং এটি ac কারেন্ট এটি একটি কোসাইন ফাংশন এবং এটি ac কারেন্ট ধরা যাক এটি i cos2πt হিসাবে দেওয়া হয় অর্থাৎ i cos2πt একটি ফাংশন সুতরাং এটি এসি কারেন্ট এবং এটি আমরা পরে দেখব সুতরাং এবং এটি ডিসি কারেন্টের একটি উদাহরণ এখন চিত্র 14 দেখা যাক তার মানে এটি একটি অন্য ধরনের সময়ের সাথে পরিবর্তনশীল কারেন্ট যেমন ত্রিভুজাকার এবং বর্গাকার তরঙ্গ এটিও সময়ের সাথে পরিবর্তনশীল কারেন্ট এটি ত্রিভুজাকার ফাংশন এটি ac কারেন্ট এবং এটিও এটি আয়তক্ষেত্রাকার তরঙ্গ এটিও পর্যায়ক্রমে পরিবর্তিত হচ্ছে সুতরাং এটিও তাই এটি ত্রিভুজাকার তরঙ্গরূপ এবং এটি বর্গাকার তরঙ্গরূপ এটিও পর্যায়ক্রমিক তাই এগুলি অল্টারনেটিং কারেন্ট সুতরাং এখন যেমন আমরা আগে দেখেছি যে কারেন্ট বা তড়িৎপ্রবাহের অভিমুখটি প্রচলিতভাবে ধনাত্মক চার্জের প্রবাহের দিক হিসাবে নেওয়া হয় আমি বলেছিলাম যে ব্যাটারির প্রতীক হিসাবে গ্রহণ করলে টার্মিনাল থেকে ধনাত্মক চার্জ প্রবাহিত হয় সুতরাং সেই কারণেই ধনাত্মক চার্জের প্রবাহের দিকটিকেই তড়িৎপ্রবাহের অভিমুখ হিসাবে ধরা হয় সুতরাং এই কনভেনশনের উপর ভিত্তি করে 4 অ্যাম্পিয়ারের একটি কারেন্টকে ধনাত্মক বা ঋণাত্মক ভাবে উপস্থাপন করা যেতে পারে এটি এই চিত্র 15 এ দেখানো হয়েছে যেখানে একটি ব্যাটারির সাথে সিরিজে একটি বাতি সংযুক্ত করা হয়েছে যা দেখতে এই রকম এর থেকে শুরু করে আসুন আমরা বোঝার চেষ্টা করব যদি আমরা সবকিছু বুঝতে শুরু করি তবে পরবর্তী পর্যায়ে আমরা দেখতে পাব যে বিষয়গুলি আমাদের কাছে খুব সহজ হয়ে গেছে তাহলে আমরা যা করব তা হল শুধু মৌলিক প্রবাহের বিষয়টি বোঝার চেষ্টা করব এটি প্রাথমিক জ্ঞান যদি এই বিষয়টি পরিষ্কার হয় তাহলে সার্কিট থিওরি যা আসলে বিভিন্ন সার্কিটের প্যাটার্ন সেই বিষয়টি বোঝা খুবই সহজ হয়ে যাবে উদাহরণস্বরূপ এটি একটি ব্যাটারি সেটি একটি ব্যাটারির সিম্বল অর্থাৎ প্রতীক এটি আরেকটি ভিন্ন বিষয় তাই এই বিষয়ে পরে আসব একটি ব্যাটারি আছে এটি হল প্রতীকচিহ্ন এটি প্রতীকচিহ্ন এবং টার্মিনাল দুটি কে 1 এবং 2 হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং এটিকে বলা হয় টাংস্টেন ল্যাম্প এটি একটি বাতি এবং যখন 4 অ্যাম্পিয়ার কারেন্ট নেয় তখন এর মধ্যে দিয়ে 4 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয় সুতরাং এটি 1 থেকে 2 তাই এটিকে I12 4 অ্যাম্পিয়ার দেওয়া হয়েছে তাহলে I21 অর্থাৎ 2 থেকে 1 হলে কী হবে এটি ঠিক বিপরীত তাই এটি 4 হবে কারণ এই কারেন্টটি আসলে এভাবে চলে যখন 4 অ্যাম্পিয়ার নেবেন তখন এই কারেন্টটি এই I12 এর মতো আসছে এবং কিন্তু বিপরীত দিকে নিয়ে গেলে অর্থাৎ I21 হবে 4 অ্যাম্পিয়ার সুতরাং এই চিত্রে I12 হল 4 অ্যাম্পিয়ার এর মানে হল যে বাতির মধ্য দিয়ে 1 থেকে 2 পর্যন্ত একটি রেফারেন্স দিক নির্দেশ করে যদি I12 4 অ্যাম্পিয়ার হয় তার মানে 1 থেকে 2 টার্মিনালের দিকে 4 অ্যাম্পিয়ার পজিটিভ কারেন্ট প্রবাহিত হচ্ছে কিন্তু যদি অন্যভাবে নিই বা ধরি যদি 2 থেকে 1 নিই তবে এটি শুধু নেগেটিভ চিহ্ন হবে অর্থাৎ সেটি হবে 4 অ্যাম্পিয়ার যদি 2 থেকে 1 নিই শুধু প্রবাহের অভিমুখটি বিপরীত হবে কারণ এখানে আমরা I12 নিয়েছি কিন্তু এখানে আমরা I21 নিয়েছি অতএব I21 হল সেই কারেন্ট যার দ্বারা তড়িৎপ্রবাহের অভিমুখ 2 থেকে 1 পর্যন্ত নির্দেশিত হয় অবশ্যই I12 এবং I21 এর মান একই এবং কেবলমাত্র চিহ্ন বিপরীত কারণ তারা একই কারেন্ট নির্দেশ করে কিন্তু বিপরীত দিক দিয়ে এইভাবে আমাদের কাছে I12 I21 4 অ্যাম্পিয়ারের মাত্রা একই কিন্তু I12 হল 4 অ্যাম্পিয়ার তাই I21 4 অ্যাম্পিয়ার সুতরাং এটি হল সমীকরণ 13 সুতরাং এই অংশটি খুবই সহজে বোধগম্য হয় তার মানে যদি সরাসরি রেফারেন্স দিয়ে অভিমুখটি বোঝানো হয় অর্থাৎ I12 এর দ্বারা 1 থেকে 2 এ 4 অ্যাম্পিয়ারের প্রবাহ বোঝানো হয় যদি এই রেফারেন্স লেখা হয় 2 থেকে 1 তবে চিহ্ন পরিবর্তন হয় তাহলে সেক্ষেত্রে I21 হওয়া উচিত 4 অ্যাম্পিয়ার তাই I12 I21 4 অ্যাম্পিয়ার কারেন্টের মান একই হবে শুধুমাত্র চিহ্ন অংশটি বিপরীত হবে সুতরাং এটি আসলে কারেন্ট সম্পর্কে কিছুটা বোঝা হল পরবর্তী অংশে ভোল্টেজ সম্পর্কে আলোচনা করা হবে সুতরাং এখন বর্তমান অংশের আলোচ্য বিষয় হল ভোল্টেজ সময় 2743 অনুসরণ করুন যেমনটি পূর্ববর্তী বিভাগে ব্যাখ্যা করা হয়েছে এখানেও একটি পরিবাহীতে ইলেকট্রনকে একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত করার জন্য কিছু কাজ বা শক্তি স্থানান্তরের প্রয়োজন হয় সুতরাং এই কাজটি আসলে সাধারণত বাহ্যিক বৈদ্যুতিক ইলেক্ট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ দ্বারা করা হয় এটি চিত্র 12 তে দেখানো ব্যাটারি দ্বারা উপস্থাপিত হয় তাই এটি চিত্র 1 2 সুতরাং এটি আসলে বাহ্যিক ইলেক্ট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ যা সাধারণত 12 নম্বর চিত্রে ব্যাটারি প্রতীক দ্বারা চিহ্নিত করা হয় এই emf এখন এই 12 নম্বর চিত্রে দেখানো হয়েছে যে এটি একটি ভোল্টেজ সোর্স তারপর এটি একটি টাংস্টেন ফিলামেন্ট এই ইএমএফ আবার পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব প্রভেদ হিসাবেও পরিচিত বা আমরা কখনও কখনও ভোল্টেজ বলি আসলে যখনই ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ আলাদা করা হয় তখন শক্তি প্রসারিত হয় সুতরাং এই emf বিভব প্রভেদ এবং ভোল্টেজ হিসাবেও পরিচিত সুতরাং আসলে যখনই ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ আলাদা করা হয় তখন শক্তি আসলে প্রসারিত হয় সুতরাং ভোল্টেজ হল বিভব প্রভেদ দ্বারা সৃষ্ট প্রতি একক চার্জের শক্তি এইভাবে ভোল্টেজ ধরা যাক V12 বলতে একটি বৈদ্যুতিক সার্কিটে 2টি বিন্দু 1 এবং 2 এর মধ্যে এমনই কিছু বিভব প্রভেদকে বোঝায় এটি আসলে 2 টি বিন্দু এই সেই 2টি বিন্দু এটি 1 এবং এটি 2 এবং এটি ভোল্টেজ ধরা যাক V12 এবং এটি হল বাতি তাই এখানে একটি বৈদ্যুতিক সার্কিটে 2টি বিন্দু 1 এবং 2 এর মধ্যে ভোল্টেজ V12 বলতে 1 থেকে 2 পর্যন্ত একটি একক চার্জকে সরানোর জন্য যে শক্তি বা কাজের প্রয়োজন হয় তাকে নির্দেশ করে আমরা এই অনুপাতটিকে ডিফারেনশিয়াল আকারে প্রকাশ করি যা b ছোট হাতের v বড় হাতের V12 d w dq কারণ w হল শক্তি যা জুল এককে প্রকাশ করা হয় q হল চার্জ কুলম্ব এককে এবং V12 হল ভোল্টেজ যা ভোল্ট এককে প্রকাশ করা হয় সুতরাং ভোল্টেজ আসলে V12 যা আসলে dwdq হল w হল জুল এককে প্রকাশিত শক্তি এবং q হল কুলম্ব এককে প্রকাশিত চার্জ সুতরাং এটি আসলে সমীকরণ 14 অতএব সমীকরণ 14 এ এটি স্পষ্ট যে যদি এটি 1 ভোল্ট হয় তবে প্রতি কুলম্বে 1 জুল হবে সুতরাং এই কারণেই এটি 1 জুল প্রতি কুলম্ব আবার 1 জুল 1 নিউটন মিটার সুতরাং এক নিউটন মিটার প্রতি কুলম্ব তবে 1 জুল প্রতি কুলম্বই ব্যবহার করা হবে সুতরাং এইভাবে ভোল্টেজ বা বিভব প্রভেদ হল একটি উপাদানের মধ্য দিয়ে একটি একক চার্জ সরানোর জন্য প্রয়োজনীয় শক্তি আমি শুধু বলবো এইভাবে কেন ভোল্টেজ বা বিভব প্রভেদকে আন্ডারলাইন করে একটি একক চার্জকে একটি উপাদানের মধ্য দিয়ে সরানোর জন্য শক্তির প্রয়োজন হয় যেমন চিত্রটি দেখুন চিত্র সংখ্যা 16 এখানে উৎস ভোল্টেজ রয়েছে একটি বাতি আছে যা এই বিন্দু 1 এবং 2 এর মধ্যে সংযুক্ত এবং প্রতীক চিহ্নগুলিও দেওয়া হয়েছে সুতরাং এই পোলারিটি হল 1 এবং এই হল 2 1 হল ধনাত্মক 2 হল ঋণাত্মক সুতরাং চিহ্নগুলি ভোল্টেজ পোলারিটির রেফারেন্স দিক নির্দেশ করতে ব্যবহৃত হয় সুতরাং V12 ভোল্টেজটিকে 2টি উপায়ে ব্যাখ্যা করা যেতে পারে প্রথম বিষয়টি হল এই বিন্দুটি প্রথমে বোঝার চেষ্টা করুন বিন্দু 1 এর বিভব বিন্দু 2 এর চেয়ে V12 ভোল্টস বেশি এই চিত্রটি দেখুন এখানে এই বিন্দুটির বিভব অপর বিন্দুর চেয়ে V12 ভোল্টস বেশি সুতরাং এর অর্থ হল এই 1 বিন্দুটির বিভব বিন্দু 2 এর চেয়ে V12 ভোল্টস বেশি অথবা বলা যায় যে বিন্দু 2 এর সাপেক্ষে বিন্দু 1 এর বিভব V12 অথবা বিন্দু 1 এর সাপেক্ষে বিন্দু 2 এর বিভব V12 দ্বিতীয়টি মনে রাখা অপেক্ষাকৃত সহজ সুতরাং এই ধারণাটি সুতরাং এই ক্ষেত্রে হয় বিন্দু 1 এর বিভব বিন্দু 2 এর চেয়ে V12 ভোল্টস বেশি অথবা বিন্দু 2 এর সাপেক্ষে বিন্দু 1 এর বিভব V12 আপনাদের ধন্যবাদ আমরা আবার ফিরে আসব